যখন কোন পেটেন্টিবিলিটি সন্ধানের প্রয়োজন হয় না সেরকম কমপক্ষে তিনটি ক্ষেত্র থাকতে পারে যখন কোন পেটেন্টিবিলিটি সন্ধানের প্রয়োজন হয় না সেরকম কমপক্ষে তিনটি ক্ষেত্র থাকতে পারে এসব ক্ষেত্রে পেটেন্টিবিলিটি সার্চ প্রয়োজন হবে না বা পেটেন্টিবিলিটি সন্ধান করা কাউন্টার প্রডাক্টিভ হবে এসব ক্ষেত্রে পেটেন্টিবিলিটি সার্চ প্রয়োজন হবে না বা পেটেন্টিবিলিটি সন্ধান করা কাউন্টার প্রডাক্টিভ হবে প্রথম উদাহরণটি হল যখন কোন ক্লায়েন্টের পেটেন্টিবিলিটি সার্চ এবং পেটেন্ট অ্যাপ্লিকেশন ফাইলিং এবং ড্রাফট তৈরির জন্য খরচ বহন করা সম্ভব হয় না প্রথম উদাহরণটি হল যখন কোন ক্লায়েন্টের পেটেন্টিবিলিটি সার্চ এবং পেটেন্ট অ্যাপ্লিকেশন ফাইলিং এবং ড্রাফট তৈরির জন্য খরচ বহন করা সম্ভব হয় না সুতরাং এটি এমন কিছু যা পেটেন্ট ফাইল করার জন্য ক্লায়েন্টের অ্যামাউন্ট বা বাজেটের উপর নির্ভর করবে সুতরাং এটি এমন কিছু যা পেটেন্ট ফাইল করার জন্য ক্লায়েন্টের অ্যামাউন্ট বা বাজেটের উপর নির্ভর করবে সুতরাং যদি কোন ক্লায়েন্টকে টাইট বাজেট নিয়ে কাজ করতে হয় তবে পেটেন্টিবিলিটি সার্চ রিপোর্ট এবং তার পরে পেটেন্ট ফাইলিং এবং ড্রাফট তৈরি করা উচিত হবে না সুতরাং যদি কোন ক্লায়েন্টকে টাইট বাজেট নিয়ে কাজ করতে হয় তবে পেটেন্টিবিলিটি সার্চ রিপোর্ট এবং তার পরে পেটেন্ট ফাইলিং এবং ড্রাফট তৈরি করা উচিত হবে না বিশেষত ভারতের মতো বাজারে যেখানে সন্ধানের ব্যয় যথেষ্ট পরিমাণে হতে পারে এটি ক্লায়েন্টকে ঝুঁকিপূর্ণ অবস্থানে ফেলবে বিশেষত ভারতের মতো বাজারে যেখানে সন্ধানের ব্যয় যথেষ্ট পরিমাণে হতে পারে এটি ক্লায়েন্টকে ঝুঁকিপূর্ণ অবস্থানে ফেলবে কারন কোন ক্লায়েন্ট সন্ধানের জন্য অনেক অর্থ খরচ করে শেষ পর্যন্ত হয়তো বুঝতে পারবে যে সেখানে পেটেন্ট করার মত কিছু নেই কারন কোন ক্লায়েন্ট সন্ধানের জন্য অনেক অর্থ খরচ করে শেষ পর্যন্ত হয়তো বুঝতে পারবে যে সেখানে পেটেন্ট করার মত কিছু নেই সুতরাং প্রথমে সামর্থ্য বিবেচনা করতে হবে সুতরাং প্রথমে সামর্থ্য বিবেচনা করতে হবে দেখতে হবে ক্লায়েন্ট কোন পেটেন্ট অ্যাপ্লিকেশন ফাইল করার পরে সার্চ রিপোর্টের খরচ আফোর্ড করতে পারেন কিনা দেখতে হবে ক্লায়েন্ট কোন পেটেন্ট অ্যাপ্লিকেশন ফাইল করার পরে সার্চ রিপোর্টের খরচ আফোর্ড করতে পারেন কিনা আপনি বরং শুধু পেটেন্ট অ্যাপ্লিকেশন প্রস্তুত এবং ফাইল করবেন আপনি বরং শুধু পেটেন্ট অ্যাপ্লিকেশন প্রস্তুত এবং ফাইল করবেন কোন ক্লায়েন্ট যদি কোন পেপার ছাপতে চান যেমন ক্লায়েন্ট যদি কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হন তবে তার প্রকাশের জন্য তাড়ার ফলস্বরূপ এটা হতে পারে কোন ক্লায়েন্ট যদি কোন পেপার ছাপতে চান যেমন ক্লায়েন্ট যদি কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হন তবে তার প্রকাশের জন্য তাড়ার ফলস্বরূপ এটা হতে পারে সুতরাং আপনি পেটেন্টিবিলিটি সার্চ রিপোর্টের চেষ্টা না করে বরং প্রভিশনাল ফাইল করবেন সুতরাং আপনি পেটেন্টিবিলিটি সার্চ রিপোর্টের চেষ্টা না করে বরং প্রভিশনাল ফাইল করবেন যদি এটা ফলো করার সবথেকে ভালো রাস্তা হয় বা ক্লায়েন্ট কোন প্রোডাক্ট রিলিজ করতে চায় বা তারা বিদেশে ফাইল করার ক্ষেত্রে আগ্রহী হতে পারে যদি এটা ফলো করার সবথেকে ভালো রাস্তা হয় বা ক্লায়েন্ট কোন প্রোডাক্ট রিলিজ করতে চায় বা তারা বিদেশে ফাইল করার ক্ষেত্রে আগ্রহী হতে পারে এইসমস্ত ক্ষেত্রে আপনি পেটেন্টিবিলিটি সার্চ রিপোর্টে যাবেন না কারণ সময় ক্রিটিক্যাল হতে পারে এইসমস্ত ক্ষেত্রে আপনি পেটেন্টিবিলিটি সার্চ রিপোর্টে যাবেন না কারণ সময় ক্রিটিক্যাল হতে পারে সময়ের কনস্ট্রেইনের ক্ষেত্রে একটি অ্যাপ্রচ আপনি করতে পারেন সেটা হল সার্চ রিপোর্ট প্রস্তুত করতে আপনি পেটেন্ট অ্যাপ্লিকেশনটির ড্রাফটও একসাথে করে নিতে পারেন সময়ের কনস্ট্রেইনের ক্ষেত্রে একটি অ্যাপ্রচ আপনি করতে পারেন সেটা হল সার্চ রিপোর্ট প্রস্তুত করতে আপনি পেটেন্ট অ্যাপ্লিকেশনটির ড্রাফটও একসাথে করে নিতে পারেন সুতরাং এতে সময় বাঁচে এবং পেটেন্টিবিলিটি রিপোর্টের ড্রাফটিং প্রসেস ইমপ্রুভ করার উদ্দেশ্য এতে সফল হয় সুতরাং এতে সময় বাঁচে এবং পেটেন্টিবিলিটি রিপোর্টের ড্রাফটিং প্রসেস ইমপ্রুভ করার উদ্দেশ্য এতে সফল হয় এর অর্থ পেটেন্ট অ্যাপ্লিকেশনটি ড্রাফট করার সময় পেটেন্টিবিলিটি সার্চ রিপোর্ট আপনাকে জানাবে কিভাবে দাবী করতে হবে কিভাবে পরিবর্তন করবেন অ্যাপ্লিকেশন কিভাবে ফাইন টিউন করবেন এর অর্থ পেটেন্ট অ্যাপ্লিকেশনটি ড্রাফট করার সময় পেটেন্টিবিলিটি সার্চ রিপোর্ট আপনাকে জানাবে কিভাবে দাবী করতে হবে কিভাবে পরিবর্তন করবেন অ্যাপ্লিকেশন কিভাবে ফাইন টিউন করবেন কিভাবে আমরা প্রায়র আর্ট এবং অন্যান্য বিভিন্ন জিনিস পেতে পারি কিভাবে আমরা প্রায়র আর্ট এবং অন্যান্য বিভিন্ন জিনিস পেতে পারি আমরা দেখেছি যে পেটেন্টিবিলিটি সার্চ রিপোর্ট থেকে এই জিনিসগুলো পেতে সুবিধা হয় আমরা দেখেছি যে পেটেন্টিবিলিটি সার্চ রিপোর্ট থেকে এই জিনিসগুলো পেতে সুবিধা হয় সুতরাং একটি অ্যাপ্রোচ এটাই সময় যথেষ্ট না থাকলেও সার্চ এবং ড্রাফটিং উভয় একসাথেই করা সুতরাং একটি অ্যাপ্রোচ এটাই সময় যথেষ্ট না থাকলেও সার্চ এবং ড্রাফটিং উভয় একসাথেই করা তৃতীয় কারণ যখন পেটেন্টিবিলিটি সার্চ রিপোর্ট তৈরী করে কিছু অর্জন করা যায় না তখন আপনি এই সার্চ করবেন না তৃতীয় কারণ যখন পেটেন্টিবিলিটি সার্চ রিপোর্ট তৈরী করে কিছু অর্জন করা যায় না তখন আপনি এই সার্চ করবেন না এটি হল যদি টেকনোলজি খুব নতুন হয় সার্চ করবার মত যদি যথেষ্ট তথ্য না পাওয়া যায়ট্রেডিশনালি টেকনোলজিটি গোপন হিসাবে রাখা হয়েছে যেটা কিছু ক্ষেত্রে হয়ে থাকে এটি হল যদি টেকনোলজি খুব নতুন হয় সার্চ করবার মত যদি যথেষ্ট তথ্য না পাওয়া যায়ট্রেডিশনালি টেকনোলজিটি গোপন হিসাবে রাখা হয়েছে যেটা কিছু ক্ষেত্রে হয়ে থাকে অথবা হতে পারে যে অল্প কিছু মানুষ এই ক্ষেত্রে রয়েছে অথবা হতে পারে যে অল্প কিছু মানুষ এই ক্ষেত্রে রয়েছে সুতরাং এই সমস্ত ক্ষেত্রে আপনি পেটেন্টিবিলিটি সার্চ রিপোর্টে যেতে চাইবেন না কারণ এখানে একটা রিপোর্ট পেয়ে অ্যাচিভ করার মতো কিছু নেই সুতরাং এই সমস্ত ক্ষেত্রে আপনি পেটেন্টিবিলিটি সার্চ রিপোর্টে যেতে চাইবেন না কারণ এখানে একটা রিপোর্ট পেয়ে অ্যাচিভ করার মতো কিছু নেই আপনি যদি কোন সার্চ করতে গিয়ে দেখেন ক্লায়েন্টের কাছে এনাফ নলেজ রয়েছে যা সেই ক্ষেত্রে পাওয়া যায় না সে ক্ষেত্রে আপনি রিপোর্ট বানাতে যাবেন না আপনি যদি কোন সার্চ করতে গিয়ে দেখেন ক্লায়েন্টের কাছে এনাফ নলেজ রয়েছে যা সেই ক্ষেত্রে পাওয়া যায় না সে ক্ষেত্রে আপনি রিপোর্ট বানাতে যাবেন না উদাহরণস্বরূপ কিছু বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের তাদের ফিল্ডে অনেক নলেজ থাকতে পারে যা আপনি সাধারণত কোন সার্চ করে যা পাবেন তার চেয়ে অনেক ভাল উদাহরণস্বরূপ কিছু বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের তাদের ফিল্ডে অনেক নলেজ থাকতে পারে যা আপনি সাধারণত কোন সার্চ করে যা পাবেন তার চেয়ে অনেক ভাল সুতরাং এই অবস্থাগুলোর ক্ষেত্রে আপনি কোন সার্চ রিপোর্টের জন্য যেতে চাইবেন না সুতরাং এই অবস্থাগুলোর ক্ষেত্রে আপনি কোন সার্চ রিপোর্টের জন্য যেতে চাইবেন না অবশ্য আমরা ইতিমধ্যে পূর্ববর্তী পাঠগুলিতে দেখিয়েছি যে সার্চ রিপোর্ট ড্রাফ্ট প্রক্রিয়ায় যথেষ্ট পরিমাণে ভ্যালু যোগ করতে পারে অবশ্য আমরা ইতিমধ্যে পূর্ববর্তী পাঠগুলিতে দেখিয়েছি যে সার্চ রিপোর্ট ড্রাফ্ট প্রক্রিয়ায় যথেষ্ট পরিমাণে ভ্যালু যোগ করতে পারে